হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স বিষয়ক NPTEL এর অনলাইন কোর্সে স্বাগত আমরা কঠিন পদার্থের অভিক্ষেপ Projection of Solids নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে আমরা আরো জটিল ত্রিমাত্রিক বস্তু যখন কোনো তলে আনত অবস্থায় থাকে তখন কিভাবে সেই চিত্রগুলি অংকন করতে হয় সেই বিষয়ে আলোচনা করব উদাহরণস্বরূপ আমাদের কাছে একটা পঞ্চভুজাকৃতির প্রিজম রয়েছে যা তার ভূমির একটি ধারের মাধ্যমে এমনভাবে অনুভূমিক তলে অবস্থান করছে যে এর ভূমি বা অক্ষ অনুভূমিক তলের সাথে আনত অবস্থায় রয়েছে অর্থাৎ হয় এর ভূমিটি যা একটি পঞ্চভুজাকৃতির প্রিজম অর্থাৎ সমগ্র ভূমিটির পাঁচটি দিক রয়েছে অথবা অক্ষটি অনুভূমিক তলের সাথে আনত অবস্থায় রয়েছে এখন অক্ষটি উল্লম্ব তল বা অনুভূমিক তল কোনটির সাথেই লম্বভাবে অবস্থান করে না অর্থাৎ এটা কিছুটা হেলানো অবস্থায় থাকে উদাহরণস্বরূপ যদি আমরা কোনো একটি ভিউয়ের ক্ষেত্রে এই পঞ্চভুজাকৃতির প্রিজমগুলিকে বেছে নিই যেহেতু ফ্রন্ট ভিউতে অক্ষ অনুভূমিক তলে আনত অবস্থায় রয়েছে সেহেতু আমরা একে শুধুমাত্র উল্লম্ব তলে দেখতে পাবো তাহলে ফ্রন্ট ভিউতে আমরা অক্ষটিকে অনুভূমিক তলে আনত অবস্থায় দেখব তাহলে আঁকার পর আমরা প্রিজমটিকে হয়তো এইভাবে আনত অবস্থায় দেখবো যদি ব্যাপারটা এরকম হয় যদি আমরা টপ ভিউ থেকে লক্ষ্য করি আমরা কোনো পঞ্চভুজ বা কোনো আয়তক্ষেত্রাকার বাক্স নয় হয়তো এই ধরনের আকৃতির কোনো বস্তুকে দেখতে পাবো কিভাবে একে ধাপে ধাপে সম্পাদন করা যায় আজকের এই লেকচারে আমরা সেই সম্পর্কে জানতে পারবো তাহলে এই অবনত অক্ষ অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে একটা পঞ্চভুজ আঁকতে হবে যা অনুভূমিক তলের উপর রয়েছে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে এর একটি ধার উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করে তাহলে আমাদের কাছে যদি প্রথমে এইরকম একটা প্রিজম থাকে তাহলে আমরা কি করব আমরা এমনভাবে সমগ্র প্রিজমটিকে আঁকবো যাতে আমরা টপ ভিউটি এরকম কিছু দেখতে পাবো অর্থাৎ যেখানে অক্ষটি অনুভূমিক তলে লম্বভাবে থাকবে এরপর আমরা একে এমন ভাবে ঘোরাবো যাতে অক্ষটি এইভাবে একটি অবনতি কোণ তৈরি করে অর্থাৎ এই সমগ্র বস্তুটি এই অভিমুখে কিছুটা হেলানো থাকবে এই ভাবেই আমরা এটা সম্পাদিত করব 8 প্রথমে টপ ভিউতে অনুভূমিক তলে আমরা একটা পঞ্চভুজ অঙ্কন করব যার একটি ধার বা পৃষ্ঠ উল্লম্ব তলের সাথে লম্বভাবে অবস্থান করবে এখন আমরা যদি অভিক্ষেপগুলোকে অঙ্কন করতে হবে এই সমগ্র পঞ্চভুজটিকে যদি আমরা ফ্রন্ট ভিউতে অঙ্কন করি যদি আমরা এখন থেকে লক্ষ্য করি তাহলে এই রেখাটি পৃষ্ঠ হিসাবে একটি ধারের সাথে সমাপতিত হবে এই সমগ্র পৃষ্ঠটি এই পৃষ্ঠে সমাপতিত হয় এবং এটা অনুভূমিক তলে অবস্থান করে অর্থাৎ এই রেখাটি সবসময় সমাপতিত হচ্ছে এখন আমরা এই সমগ্র বস্তুটিকে এই অভিমুখে ঘোরাতে চাইছি তারমানে মূলত এই অক্ষটি যাকে আমরা ড্যাশ ডট রেখার মাধ্যমে দেখাচ্ছি একে এই অভিমুখে ঘোরাতে হবে অর্থাৎ এই সমস্ত রেখাগুলিকে এই দিকে ঘোরাতে হবে এই রেখাটিকে এইদিকে ঘোরাতে হবে একইভাবে এই রেখাটিকে এদিকে ঘোরাতে হবে এবং একেও এদিকে ঘোরাতে হবে এইভাবে যদি আমরা একে তৈরি করতে পারি তাহলে আমাদের অক্ষটি এই দিকে যাবে সবার প্রথমে আমরা একটা অক্ষ আঁকবো যা একটা নির্দিষ্ট অবনতি কোণ তৈরি করছে ধরা যাক এই অবনতি কোণের মান হলো 45 ডিগ্রি তাহলে প্রথমে আমরা 45 ডিগ্রিতে একটা অক্ষ আঁকলাম এটা এই বিন্দু সাপেক্ষে আবর্তিত হয়েছে অর্থাৎ এই বিন্দুটি সর্বদা এর উপর অবস্থান করছে একটা কম্পাস ব্যবহার করে এই দূরত্বের সমান দৈর্ঘ্য নিয়ে আমরা একটা বৃত্তচাপ তৈরি করলাম যা এই অক্ষের সাথে লম্বভাবে রয়েছে এবং রেখাটিকে যুক্ত করা হলো একইভাবে যখন আমরা এই পুরো জিনিসটাকে ঘোরাচ্ছি তখন এই ab রেখাও ঘুরে যাবে এটা করার জন্য আমরা কি করতে চলেছি c1 থেকে c ওই দূরত্ব যাই হোক আমরা ওই একই কোণ তৈরি করব তাহলে যদি এটা 45° হয় তাহলে আমরা ধরে নেব এটাও 45 ডিগ্রি কোণে আনত রেখা আমরা একে এই বিন্দু থেকে অঙ্কন করব এই দূরত্বকে এই অভিমুখে স্থানান্তরিত করা হলো একইভাবে এই দৈর্ঘ্যকে এই অভিমুখে স্থানান্তরিত করা হলো একইভাবে এই দৈর্ঘ্যকেও 45 ডিগ্রি কোণে এই অভিমুখে স্থানান্তরিত করতে হবে তাহলে আমরা প্রিজমটাকে হেলাতে সক্ষম হয়েছি যা আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাবো এরপর আমরা সমস্ত বিন্দুগুলোকে নিচের দিকে অনুভূমিক তলে স্থানান্তরিত করব এই বিন্দুগুলো এমনভাবে স্থানান্তরিত হয়েছে যে এই রেখাটিকে এটা হিসাবে দেখা যাবে এটাকে এটা হিসাবে দেখা যাবে এবং এই একই ঘটনা b b1 বিন্দুর ক্ষেত্রেও দেখা যাবে সুতরাং এইভাবে আমরা এই রেখা এবং বিন্দুগুলোকে map করি এর থেকে আমরা যে ছেদবিন্দুগুলো পাবো তার সাহায্যে আমরা এই পঞ্চভুজাকৃতি প্রিজমটিকে অঙ্কন করতে পারব অদৃশ্য ধারগুলিকে আমরা ড্যাশ চিহ্নযুক্ত রেখার মাধ্যমে এইভাবে দেখিয়েছি এবং এটা হলো একটা অবিচ্ছিন্ন রেখা সুতরাং এই পঞ্চভুজাকৃতি প্রিজম যার অক্ষ অনুভূমিক তলের সাথে অবনতি কোণ উৎপন্ন করে সেই প্রিজমটিকে ফ্রন্ট ভিউতে এইরকম এবং টপ ভিউতে এইরকম দেখতে লাগে আরো একটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক একটা ষড়ভুজাকৃতি পিরামিড যা তার একটি ভূমির প্রান্তের মাধ্যমে অনুভূমিক তলের উপর অবস্থান করছে যার অক্ষ এবং ভূমি অনুভূমিক তলের সাথে আনত অবস্থায় রয়েছে তাহলে আমাদের কাছে একটা ষড়ভুজাকৃতি পিরামিড রয়েছে এবং এটা অনুভূমিক তলে অবস্থান করছে 6টি ধার এই দিকে থাকবে এবং কোনো একটি ভূমির ধার এর অক্ষের মাধ্যমে অনুভূমিক তলে আনত অবস্থায় থাকবে তাহলে আমাদেরকে এমনভাবে আঁকতে হবে যাতে ওই ভূমি এবং অক্ষ আনত অবস্থায় থাকে এবং ধারটিও আনতভাবে থাকবে এবার উদাহরণটির দিকে লক্ষ্য করা যাক তাহলে এটা হলো একটা ষড়ভুজাকৃতি পিরামিড অর্থাৎ এতে সবসময়ই ছয়টি ধার থাকবে সমস্ত আনত পৃষ্ঠগুলো টপ ভিউ থেকে দেখতে পাওয়া যাবে সেজন্য আমরা এইগুলোকে অবিচ্ছিন্ন রেখার মাধ্যমে দেখাবো এবং এর অভিক্ষেপগুলো ত্রিভুজের ন্যায় হবে এবং এই রেখাগুলির মধ্যে একটি এই জায়গায় সমাপতিত হবে এখন অক্ষটিকে আনত অবস্থায় থাকতে হবে তাহলে এটা হলো অক্ষ আমরা একে ঘোরাচ্ছি তাহলে যদি আমরা একটা নির্দিষ্ট কোণে অক্ষটিকে ঘোরাই তাহলে এটা এই দিকে যায় এই দৈর্ঘ্যটাকে এই জায়গায় স্থানান্তরিত করতে হবে একইভাবে এই রেখাগুলিকে এইদিকে স্থানান্তরিত করতে হবে এর জন্য এই জায়গার দূরত্ব পরিমাপ করতে হবে এরপর একটা বৃত্তচাপ তৈরি করতে হবে একইভাবে এখানে আমরা যে দৈর্ঘ্য পাচ্ছি তার দ্বারা এই বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ তৈরি করলাম ছেদবিন্দুগুলোকে যুক্ত করা হলো যাতে আমরা এই অংশটা পেতে পারি এখন সমস্ত বিন্দুগুলোকে অনুভূমিক তলে স্থানান্তরিত করো একইভাবে এই বিন্দুগুলোকেও অনুভূমিক তলে স্থানান্তরিত করো এই বিন্দুগুলো এই জায়গায় ছেদ করবে এখন যে রেখাগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে সেই রেখাগুলোকে শনাক্ত করো যখন আমরা এই অভিমুখ থেকে লক্ষ্য করছি তখন a o o এই রেখাগুলোকে আমরা দেখতে পাবো তারমানে a থেকে o পর্যন্ত দূরত্বকে আমরা দেখতে পাবো একইভাবে fo পৃষ্ঠটিকেও দেখা যাবে এবং অবশ্যই a থেকে f রেখাটিকে আমরা দেখতে পাবো এখন b থেকে o কেও আমরা দেখতে পাচ্ছি a থেকে b পর্যন্ত পৃষ্ঠকে দেখতে পাচ্ছি একইভাবে f থেকে e পর্যন্ত পৃষ্ঠকে দেখা যাচ্ছে f e এর পিছনের দিকে অবস্থিত f থেকে o কেও দেখা যাচ্ছে এবং e বিন্দু থেকে o বিন্দু পর্যন্ত অংশকেও আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই পিরামিডের ক্ষেত্রে শঙ্কুটিকে এই ধরনের দেখতে লাগছে অন্যান্য অভ্যন্তরীণ জিনিসগুলো যেগুলো পিছনের দিকে রয়েছে সেগুলোকে দেখা যাচ্ছে না অর্থাৎ এটা এরকম জায়গায় রয়েছে এবং এই c থেকে d পর্যন্ত রেখাকে আমরা দেখতে পাচ্ছি না সেজন্য আমরা একে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে দেখাচ্ছি তাহলে এই সম্পূর্ণ চিত্রটি থেকে আমরা বুঝতে পারছি ফ্রন্ট ভিউ কিছুটা আনত অবস্থায় থাকে এবং টপ ভিউয়ের ক্ষেত্রে অস্পষ্ট ধরনের পিরামিড তৈরি হয় এবার আরো একটি উদাহরণকে লক্ষ্য করা যাক একটা ষড়ভুজাকৃতি প্রিজম আঁকতে হবে যার একটি কিনারা অনুভূমিক তলের ভূমির উপর এমন ভাবে অবস্থান করছে এর ভূমি বা অক্ষ অনুভূমিক তলের উপর আনত অবস্থায় রয়েছে এখন যে সমস্ত বিন্দুগুলো অনুভূমিক তলের ওপর রয়েছে সেগুলোর কথা চিন্তা করো অক্ষটি কি অনুভূমিক বা উল্লম্ব তলের সাথে আনতভাবে অবস্থান করছে এবং এই ষড়ভুজাকৃতি প্রিজমের ভূমির একটি কোণ অনুভূমিক তলের উপর অবস্থান করছে এবার উদাহরণটিকে লক্ষ্য করা যাক প্রথমে এটা হলো একটা ষড়ভুজাকৃতি প্রিজম এটা কোনো একটা অবনতি কোণ তৈরি করেছে তাহলে প্রথমে ছবিটা দিয়ে শুরু করা যাক এরপর আমরা যথাযথভাবে ঘূর্ণন সংঘটিত করব যাতে প্রদত্ত শর্তগুলো আমরা মেনে চলতে পারি তাহলে প্রথমে একটা ষড়ভুজাকৃতি প্রিজম অঙ্কন করো ফ্রন্ট ভিউতে একে একটা আয়তক্ষেত্রের মতো দেখতে লাগে এই পৃষ্ঠটিকে আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি এটা এই দিকে যাচ্ছে অক্ষটিকে দেখতে পাওয়া যায় না সেইজন্য একে ড্যাশ্ ডট রেখার মাধ্যমে চিহ্নিত করা হয় এবং এই অক্ষটি অনুভূমিক তলে আনত অবস্থায় রয়েছে যা আমরা শুধুমাত্র ফ্রন্ট ভিউ থেকে বুঝতে পারব তাহলে এটা হলো অক্ষের ড্যাশ ডট লাইন এই রেখাগুলিকে স্থানান্তরিত করো যাতে আমরা এগুলোকে দেখতে পারি যদি আমরা ভালোভাবে ভূমির কিনারাকে লক্ষ্য করি এটা সব সময় অনুভূমিক তলের উপর অবস্থান করে এই কারণে আমরা একে অনুভূমিক তলের উপরে এঁকেছি এবং এই কোণটা অনুভূমিক তলের উপর অবস্থান করে তাহলে এই বিন্দুটা সবসময় ভূমিতে অবস্থান করবে এখন এই বিন্দুগুলোকে টপ ভিউ থেকে এবং এই দিক থেকে অভিক্ষিপ্ত করো এখান থেকে বিন্দুগুলোকে স্থানান্তরিত করো যাতে এগুলো ছেদ করতে পারে এবং অবশ্যই খুব সতর্কভাবে এই কাজ করতে হবে এই দিক থেকে স্থানান্তরিত করা যাক এটা এরকম কোনো জায়গায় যায় একইভাবে a1 কে স্থানান্তরিত করো যেখানে তারা পরস্পরের সাথে ছেদ করছে প্রথমে সেই a বিন্দুটিকে লক্ষ্য করো এরপর b বিন্দু থেকে সরাও যে জায়গায় এরা ছেদ করে সেই বিন্দুগুলিকে চিহ্নিত করো একইভাবে c এই বিন্দুতে আসে c এই বিন্দুতে আসে d e1 f1 এবং একইভাবে অন্যদিকে অবস্থিত a' e' c' d' বিন্দুগুলো থেকে আমরা এই তথ্য পাই যখন আমরা টপ ভিউ থেকে লক্ষ্য করি তখন এই সমগ্রতলটি দৃশ্যমান হয় সুতরাং একে আমরা একটা ষড়ভুজ হিসাবে দেখতে পাচ্ছি যখন আমরা একে দেখছি তখন এই ধারগুলো ছাড়া এই ষড়ভুজের বেশিরভাগ অংশকেই দেখতে পাওয়া যায় না অর্থাৎ অভ্যন্তরীণ জিনিসগুলোকে দেখা যায় না এই কারনেই আমাদের কাছে এটা রয়েছে যেহেতু একে দেখতে পাওয়া যাচ্ছে সেইজন্য আমরা একটা অবিচ্ছিন্ন রেখার মাধ্যমে একে চিহ্নিত করব এই ধারগুলোকেও দেখা যাচ্ছে তাই এগুলো অবিচ্ছিন্ন রেখার মাধ্যমে দেখানো হবে আরো একটি উদাহরণ দেওয়া যাক এটা হলো একটা ষড়ভুজাকৃতির পিরামিড অর্থাৎ এর একটা শীর্ষবিন্দু রয়েছে এবং এর ত্রিভুজাকৃতি পৃষ্ঠ অনুভূমিক তলে অবস্থান করছে আমাদের পিরামিডটি অনুভূমিক তলের উপর অবস্থান করছে অর্থাৎ এর পৃষ্ঠ সবসময় অনুভূমিক তল স্পর্শ করে থাকবে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আমাদেরকে প্রথমে যা করতে হবে তা হলো একে এমনভাবে ঘোরাতে হবে যাতে এটি এর ভূমির সাহায্যে অনুভূমিক তলে অবস্থান করে তাহলে এই ষড়ভুজাকৃতি পিরামিডটি তার ভূমির মাধ্যমে অনুভূমিক তলে অবস্থান করছে তাহলে টপ ভিউ থেকে আমরা এই ষড়ভূজকে এই ভাবে দেখতে পাবো অক্ষটি o বিন্দু দিয়ে অতিক্রম করবে একে অভিক্ষিপ্ত করা হলো যাতে আমরা ফ্রন্ট ভিউতে এই অতিরিক্ত ধারটি সহ একে একটা ত্রিভুজ হিসাবে দেখতে পাই যখন আমরা একে লক্ষ্য করবো এই সমগ্র ধারটিকে এখান থেকে দেখা যাবে এখন একে এমনভাবে ঘোরাও যে এই অক্ষটি অনুভূমিক তলের সাথে অবনতি কোণ তৈরি করে এবং এর একটি প্রান্ত এই তলের উপর অবস্থান করবে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা হলো সেই প্রান্তটি যদি আমরা এই দিকে ঘোরাই তাহলে এই oc ধারটি ভূমির উপর অবস্থান করবে oc কে আঁকা হলো o থেকে c পর্যন্ত পরিমাপ করা হলো এরপর o এবং c কে চিহ্নিত করা হলো এবার ad কে এই অভিমুখে স্থানান্তরিত করো এবার এই জায়গা থেকে জিনিসটাকে পরিমাপ করো পরিমাপ করে আমরা যে দৈর্ঘ্য পাবো তা দিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব একইভাবে এখান থেকে একে পরিমাপ করো এবং আরও একটি বৃত্ত চাপ অঙ্কন করো এই বিন্দুগুলো পাওয়ার পর আমরা এগুলোকে সংযুক্ত করে একটা ত্রিভুজ পাবো এই দৈর্ঘ্যটি যা মধ্যবর্তী স্থানে অবস্থান করছে সম্পর্কে জানা হয়ে গেলে আমরা একে সংযুক্ত করব যাতে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি এরপর আমরা এই বিন্দুর অভিক্ষেপগুলোকে উল্লম্বভাবে নিচের দিকে স্থানান্তরিত করব একইভাবে আমাদের কাছে এই eb বিন্দুগুলো রয়েছে যেগুলো ওই একই ভাবে অভিক্ষিপ্ত হয়েছে একইভাবে আমরা a b বিন্দুকে চিহ্নিত করতে পারি c বিন্দুকে c বিন্দু হিসেবে দেখা যাবে d বিন্দুকে d বিন্দু হিসাবে দেখা যাবে এবং e বিন্দু e বিন্দু হিসাবে থাকবে এই একই ব্যাপার f এর ক্ষেত্রেও দেখা যাবে o বিন্দুকে আমরা আগে থেকেই স্থানান্তরিত করেছি এরপর আমরা যে পৃষ্ঠগুলিকে দেখতে পাচ্ছি সেগুলোকে সংযুক্ত করলাম তাহলে দৃশ্যমান পৃষ্ঠটি সর্বদা ao পৃষ্ঠ হয় এবং এই bo কেও দেখতে পাওয়া যায় তাহলে আমরা একেও সংযুক্ত করলাম একইভাবে অন্য অভিমুখে e এবং f কে দেখতে পাওয়া যাবে এবং যখন আমরা টপ ভিউ থেকে লক্ষ্য করছি তখন a থেকে f কে সব সময় দেখা যাবে আমরা এগুলিকে যুক্ত করলাম c থেকে d কেও দেখতে পাওয়া যায় এবং আমরা এগুলিকে যুক্ত করলাম এখন যখন আমরা c কে লক্ষ্য করছি তখন এই e বিন্দুটি সংযুক্ত অবস্থায় থাকবে এছাড়াও a কেও আমরা দেখতে পাবো অন্যান্য রেখাগুলিকে দেখতে পাওয়া যাবে না সেই কারণে আমরা সেগুলিকে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে চিহ্নিত করব আরো একটি উদাহরণ দেওয়া যাক 40 মিলিমিটার X 50 মিলিমিটার ভূমির ধারবিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পিরামিডের টপ এবং ফ্রন্ট ভিউ অঙ্কন করো একটি বিশেষ কারণে ধারগুলির দৈর্ঘ্য ভিন্ন হয় অর্থাৎ 40 মিলিমিটার এবং 50 মিলিমিটার হয় এর উচ্চতা হলো 70 মিলিমিটার এটি এর একটি বড় ত্রিভুজাকার পৃষ্ঠের মাধ্যমে অনুভূমিক তলের উপর অবস্থান করছে যেহেতু এটি একটি পিরামিড সেজন্য সব সময় এর একটি শীর্ষ থাকবে এবং এর ভূমি হলো একটি আয়তক্ষেত্র যখন আমরা ভূমির সাথে শীর্ষকে যুক্ত করছি আমরা ত্রিভুজাকৃতির পৃষ্ঠ দেখতে পাচ্ছি এবং এই বড় ত্রিভুজাকৃতির পৃষ্ঠটি অনুভূমিক তলের উপর অবস্থান করছে আবার ভূমির ত্রিভুজাকৃতির পৃষ্ঠটির দীর্ঘ ধারটি অনুভূমিক তলের উপর অবস্থান করছে এবং উল্লম্ব তলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে এবং এটি টপ ভিউ থেকে দেখা যাচ্ছে যেখানে পিরামিডটির শীর্ষ উল্লম্ব তলের কাছাকাছি অবস্থান করছে যখন আমরা একে অঙ্কন করতে চলেছি তখন সবার প্রথমে শর্তের ওপর নির্ভর করে আমাদেরকে কল্পনা করতে হবে বস্তুটিকে কি ধরনের দেখতে হতে পারে যদি তোমরা মনোযোগ সহকারে শর্তটি লক্ষ্য করো সেখানে বলা হয়েছে পিরামিডের শীর্ষ উল্লম্ব তলের সন্নিকটে অবস্থিত যার মাধ্যমে আগে থেকেই উদ্দিষ্ট অভিমুখটি অর্থাৎ কোন দিকে আমরা পিরামিডটিকে অঙ্কন করব তা নির্দেশ করা হয়েছে তাহলে শীর্ষবিন্দুটি সবসময় উল্লম্ব তলের নিকটে অবস্থান করবে অর্থাৎ যদি এটা উল্লম্ব তল এবং এটা শীর্ষবিন্দু হয় একে এইদিকে নিয়ে আসতে হবে এটা এদিক দিয়েও হতে পারে এবং এটা ওই দিক দিয়েও হতে পারে কিন্তু শীর্ষবিন্দু সবসময় এইদিকে থাকবে কিন্তু এটা কখনো এরকম হবে না এবার যদি আমরা দ্বিতীয় শর্তটি লক্ষ্য করি ভূমির ত্রিভুজাকৃতি পৃষ্ঠের দীর্ঘ ধারটি অনুভূমিক তলের উপর অবস্থিত এবং এটা টপ ভিউতে 60° কোণে আনতভাবে অবস্থান করছে তাহলে যখন আমরা ভূমির ত্রিভুজাকৃতি পৃষ্ঠের দীর্ঘ প্রান্তটিকে দেখব তা উল্লম্ব তলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে এর থেকে আমরা সহজেই বুঝতে পারব পিরামিডটি কিভাবে আনত অবস্থায় রয়েছে তাহলে এটা লক্ষ্য করা যাক সবার প্রথমে আমাদেরকে হয়তো একাধিক ঘূর্ণন সম্পাদন করতে হবে সবথেকে সহজ পদ্ধতি হলো এটাকে এমনভাবে শুরু করা যাতে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি যেহেতু এটা একটা পিরামিড এর ধারগুলো এই জায়গায় সমাপতিত হবে কালো রং ব্যবহার করা যাক ভিন্ন ভিউতে পিরামিডের অভিক্ষেপকে আমরা ত্রিভুজ হিসেবে দেখতে পাবো যখন আমরা এই দিক থেকে দেখছি তখন এটি এই ত্রিভুজাকৃতি পৃষ্ঠের সাথে সমাপতিত হচ্ছে একই ভাবে এটা এই ত্রিভুজাকার পৃষ্ঠের সাথে সমাপতিত হচ্ছে এখন এটা এই অংশের সাহায্যে অনুভূমিক তলের উপর অবস্থান করছে তাহলে আমরা কি করব প্রথমে অনুভূমিক তলের উপর আমরা o থেকে b কে চিহ্নিত করবো এরপর এই বিন্দুটিকে এই জায়গায় স্থানান্তরিত করতে হবে এরপর সমস্ত বিন্দুগুলিকে নিচের দিকে অভিক্ষিপ্ত করো একইভাবে এই বিন্দুগুলিকেও অভিক্ষিপ্ত করো এর ফলে আমরা এই পিরামিডটিকে পেতে সক্ষম হবো টপ ভিউ থেকে একে এই রকম দেখতে লাগে বাকি জিনিসগুলোকে ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে চিহ্নিত করা হলো এবার এই দীর্ঘ প্রান্তটি উল্লম্ব তলের সাথে একটি অবনতি কোণ তৈরি করে তার মানে আমরা একে এইভাবে দেখবো না এর দৈর্ঘ্যকে কমাতে হবে এর দৈর্ঘ্যকে আমরা কমাতে চাইছি যখন দীর্ঘ প্রান্তকে ঘোরানো হয় তখন আমরা ভিউতে এই দৈর্ঘ্যকে ছোটো দেখি উদাহরণস্বরূপ এটা হলো দীর্ঘ প্রান্ত এই দৈর্ঘ্যকে আমরা কমাতে চাইছি যাতে এটা উল্লম্ব তলের সাথে কোণ তৈরি করে যা আমরা শুধুমাত্র টপ ভিউতে দেখতে পাবো তাহলে আমরা যখন টপ ভিউকে অঙ্কন করছি তখন আমরা একে এমন ভাবে অঙ্কন করি যাতে এটা একটা কোণ তৈরি করে অর্থাৎ এই সমগ্র বস্তুটি এইভাবে ঘুরেছে একইভাবে একে ঘোরাও অঙ্কন করো এবং দৈর্ঘ্যকে স্থানান্তরিত করো যখন আমরা অবনতি কোণ অঙ্কন করি তখন আমরা বুঝতে পারি কিভাবে দীর্ঘ প্রান্তটি উল্লম্ব তলের সাথে আনত অবস্থায় রয়েছে তাহলে একে আমরা একটা নির্দিষ্ট কোণে ঘোরালাম এরপর আমরা এই বিন্দুগুলিকে ঊর্ধ্বাভিমুখে অভিক্ষিপ্ত করলাম এবং একে আমরা ঘোরাচ্ছি তাহলে এই বিন্দুগুলিকে অভিক্ষিপ্ত করা যাক এর ফলে c বিন্দু এবং c বিন্দু এই জায়গায় সমাপতিত হয় b বিন্দু এবং b বিন্দু এই জায়গায় সমাপতিত হয় তাহলে এটা রেখার মাধ্যমে যুক্ত করো একইভাবে a বিন্দু এবং a বিন্দু এই জায়গায় সমাপতিত হয় এগুলোকে সংযুক্ত করো একইভাবে এই d বিন্দু এবং এই d বিন্দু সমাপতিত হয় এগুলিকে রেখার মাধ্যমে যুক্ত করা যাক এখন o বিন্দু এই জায়গায় আসে তার অর্থ ফ্রন্ট ভিউতে এই দীর্ঘ প্রান্তটি উল্লম্ব তলের সাথে একটি কোণ তৈরি করছে এবং অন্যান্য রেখাগুলো ড্যাশ চিহ্ন যুক্ত রেখার মাধ্যমে চিহ্নিত করতে হবে এই ভাবেই এই টপ ভিউকে আমরা অঙ্কন করি এটা হলো সেই পিরামিডের টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ যার দীর্ঘ প্রান্তটি উল্লম্ব তলের সাথে একটি কোণ তৈরি করেছে এবং দীর্ঘতম প্রান্তটি অনুভূমিক তলের ওপর অবস্থান করছে এখন এই উদাহরণটিকে লক্ষ্য করো একটি 80 মিলি মিটার ব্যাস এবং 100 মিলি মিটার উচ্চতাবিশিষ্ট শঙ্কু উৎপাদকের মাধ্যমে অনুভূমিক তলের উপর অবস্থান করছে অর্থাৎ শঙ্কুর উৎপাদকটিকে অনুভূমিক তলের উপর থাকতে হবে এবং এর অক্ষ উল্লম্ব তলের সাথে আনত অবস্থায় থাকবে একটা শঙ্কু নেওয়া যাক এরপর প্রথমে একে এমনভাবে রাখতে হবে যাতে ফ্রন্ট ভিউ থেকে আমরা সম্পূর্ন বৃত্তটিকে দেখতে পাই এবার একে এই অভিমুখে ঘোরানো হলো এরফলে উৎপাদকটি অনুভূমিক তলে অবস্থান করবে এবার শঙ্কুকে এমনভাবে ঘোরাতে হবে যাতে এর অক্ষরেখাটি উল্লম্ব তলের সাথে অবনতি কোণ সৃষ্টি করে তাহলে কিভাবে এটা আঁকা যেতে পারে উদাহরণটিকে লক্ষ্য করা যাক আমাদেরকে ধাপে ধাপে এর সমাধান করতে হবে প্রথমে আমরা একটা শঙ্কু আঁকছি যা অনুভূমিক তলের উপর অবস্থান করছে এরপর আমরা একে এমন ভাবে ঘুরাবো যাতে উৎপাদকটি অনুভূমিক তলে অবস্থান করবে এর জন্য প্রথমে একটা শঙ্কু অঙ্কন করো যা অনুভূমিক তলের উপর অবস্থান করবে যাতে এর অক্ষ অনুভূমিক তলের উপর লম্বভাবে থাকবে অর্থাৎ অক্ষটি লম্বভাবে এই তলকে অতিক্রম করছে ফ্রন্ট ভিউতে একে ত্রিভুজের ন্যায় দেখতে লাগে এর পর একে এমনভাবে ঘোরাও যাতে কোনো একটি উৎপাদক ধরা যাক og তলের উপর অবস্থান করে এই og কে অংকন করার পর আমরা কম্পাসের সাহায্যে সবসময়ই বিন্দুটিকে চিহ্নিত করতে পারি এরপর আমরা এই বিন্দুটিকে নিচের দিকে অভিক্ষিপ্ত করলাম এটা একটা বৃত্ত তাহলে আমরা একে 12 টি সমান অংশে আটটি সমান অংশে বিভক্ত করলাম এবং রেখাগুলোকে অভিক্ষিপ্ত করলাম এর ফলে আমরা যখন অভিক্ষিপ্ত করছি এই রেখাকেও আমরা আটটি সমান অংশে অভিক্ষিপ্ত করছি সবশেষে আমরা একটা উপবৃত্ত অংকন করতে সক্ষম হব এগুলো সংযুক্ত করো যার ফলে আমরা একটা শঙ্কু পাবো যা তার উৎপাদকের সাহায্যে অনুভূমিক তলে অবস্থান করছে এরপর যদি আমরা লক্ষ্য করি তাহলে এর অক্ষটি অনুভূমিক তলের সাথে আনত অবস্থায় থাকে কিন্তু উল্লম্ব তলের সাথে সমান্তরালভাবে অবস্থান করে আমাদের এই শীর্ষবিন্দুকে বা উৎপাদকের ওপর অবস্থিত শঙ্কুকে এমনভাবে ঘোরাতে হবে যাতে অক্ষটি কোনো তলের সাথে একটি অবনতি কোণ তৈরি করে তারমানে আমাদেরকে এই অভিমুখে ঘোরাতে হবে যাতে অক্ষটি অন্য তলের সাথে আনত অবস্থায় থাকে আমরা শুধুমাত্র টপ ভিউতে একে উল্লম্ব তলের সাথে আনত অবস্থায় দেখতে পাবো ধরা যাক এই অবনতি কোণের মান 40 ডিগ্রি এখন আবার এই উপবৃত্তটিকে স্থানান্তরিত করতে হবে আমরা বৃত্তের উপর বারোটা বা আটটা বিন্দু অংকন করেছিলাম এখন এগুলোকে উপবৃত্তের ন্যায় দেখতে লাগছে এই বিন্দুগুলিকে উপরের দিকে স্থানান্তরিত করতে হবে একইভাবে এই বারোটি বিন্দুকে উপরের দিকে স্থানান্তরিত করতে হবে এর ফলে অভিক্ষেপ হিসাবে আমরা একটা উপবৃত্তকে পাবো এবং এই রেখাগুলিকে যুক্ত করা হলো এভাবে আমরা একটা শঙ্কু যার উৎপাদক অনুভূমিক তলে অবস্থান করছে এবং অক্ষ উল্লম্ব তলের সাথে অবনতি কোণ তৈরি করছে তার টপ ভিউ এবং ফ্রন্ট ভিউকে অংকন করে থাকি এই সমস্যাটিকে হোমওয়ার্ক হিসাবে সমাধান করো একটা ত্রিভুজাকৃতি পিরামিডের ভূমির ধার 20 mm এবং দৈর্ঘ্য 30 mm যা ভূমির একটি ধারের মাধ্যমে অনুভূমিক তলের উপর অবস্থান করছে পিরামিডের অক্ষটি অনুভূমিক তলের সাথে 45 ডিগ্রি এবং উল্লম্ব তলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে যদি ব্যাপারটা এই ধরনের হয় তাহলে এর অভিক্ষেপগুলো অঙ্কন করো অসংখ্য ধন্যবাদ